নমস্কার আগের ক্লাসে আমরা কারশফের কারেন্ট সূত্র Kirchhoffs current law এবং ভোল্টেজ সূত্র এর সাহায্যে নোডাল এবং মেশ এর সম্বন্ধে আলোচনা করেছি আজ আমরা এসি সার্কিট বিশ্লেষণের সাপেক্ষে আরও দুটি তত্ত্ব সম্পর্কে আলোচনা করবো আমরা কীভাবে এসি সার্কিট গুলিতে এই তত্ত্বগুলি প্রয়োগ করব তা বোঝার চেষ্টা করব আমরা এসি সার্কিট বিশ্লেষণের ক্ষেত্রে সুপারপজিশন এবং উৎস রূপান্তরন এর তত্ত্বটি বোঝার চেষ্টা করবো এখন যেহেতু এসি সার্কিটও লিনিয়ার সুতরাং আমরা সুপারপজিশন তত্ত্বটি একইভাবে ব্যবহার করতে পারি যেভাবে আমরা ডিসি সার্কিটের ক্ষেত্রে করেছি এখানে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস যা মনে রাখতে হবে যে উৎসের অপারেটিং ফ্রিকোয়েন্সিগুলো ভিন্ন হওয়ার কারণে এসি সার্কিটের ক্ষেত্রে সুপারপজিশন তত্ত্বটির প্রয়োগ কিছুটা ভিন্ন যদি আমরা একটি বর্তনীর মধ্যে ভিন্ন কম্পাঙ্কের একাধিক উৎস নিয়ে থাকি তখন সমস্যাটিও আকর্ষণীয় হয়ে উঠবে এবং আমরা সুপারপজিশন থিওরেম এর সাহায্যে কিভাবে এই ধরণের সমস্যাগুলি সমাধান করা যায় দেখবো যখনই আমাদের কাছে ভিন্ন সেট ভিন্ন কম্পাঙ্কে ভিন্ন ভোল্টেজ বা কারেন্ট এর উৎস থাকবে তখন আমরা ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর এর ভিন্ন ইম্পিডেন্স দেখতে পাবো সুতরাং আমরা যখন সুপারপজিশন থিওরেম এর সাহায্যে সার্কিটটি বিশ্লেষণ করবো তখন সুপারপজিশন থিওরেম থেকে প্রাপ্ত পৃথক রেসপন্স গুলো যোগ করে মোট রেসপন্স পাবো এবং আমরা চূড়ান্ত ফলাফলের জন্য রেসপন্স গুলি সময় ডোমেনে রূপান্তর করব এখন এখানে এটি লক্ষ করা গুরুত্বপূর্ণ যে আমরা সুপারপজিশন থিওরেম এর সাহায্যে যে রেসপন্সগুলি পাই তা ফেজর আকারে উল্লেখ করা যায় না কারণ বিভিন্ন উৎসের কম্পাঙ্ক আলাদা হতে পারে সেক্ষেত্রে উত্তরের জন্য ফেজর ফর্মটি ব্যবহার করা যাবে না সুতরাং পরিবর্তে আমরা উত্তর দেওয়ার জন্য সময় ডোমেনটি ব্যবহার করবো যা আমরা সার্কিট বিশ্লেষণ করে পাবো সুতরাং এখন আমরা এসি সার্কিটের অধীনে কয়েকটি উদাহরণের সাহায্যে সুপারপজিশন থিওরেম বোঝার চেষ্টা করবো এখন আমাদের এই নির্দিষ্ট উদাহরণে সুপারপজিশন থিওরেম এর সাহায্যে I0 এর মান খুঁজে বের করতে হবে সুতরাং I0 হল কারেন্ট যা ভোল্টেজ উৎস থেকে প্রবাহিত হয় ভোল্টেজ উৎসের মান হল 20∠90° এবং আমাদের কাছে একটি কারেন্ট এর উৎস রয়েছে যার মান হল 5∠0° সুতরাং আমরা ধরে নিই যে মোট কারেন্ট দুটি উপাদান I0 I0′ I0′′ নিয়ে গঠিত যেখানে I0′এবং I0′′ হল কারেন্ট কারন ভোল্টেজ এবং কারেন্ট উৎস দুটি আলাদা যখন আমরা একটি উৎস নেবো ধরা যাক আমারা যদি প্রথমে ভোল্টেজ উৎসটি নিই তখন আমরা I0′ কারেন্ট পাবো এবং তারপর আমরা যদি শুধু কারেন্টের উৎস নিই তখন I0′′ কারেন্ট পাবো তখন মোট কারেন্ট হবে I0 I0′ I0′′ ধরো আমরা প্রথমে ভোল্টেজ এর উৎস নিচ্ছি যখন আমরা ভোল্টেজের উৎস নেবো তখন কারেন্টের উৎসটি খোলা থাকবে অর্থাৎ ওপেন সার্কিট হবে সুতরাং এক্ষেত্রে আমাদের I0′ মানটি নির্ণয় করতে হবে এবং চিত্রটিতে সংশোধিত সার্কিট দেখানো হয়েছে এখন ভোল্টেজ উৎস এর মান হল 20∠90° যা আমরা কমপ্লেক্স ফর্ম এ j20 আকারে লিখতে পারি এখন আমাদের কাছে সার্কিট রয়েছে যা চিত্রটিতে দেখানো হয়েছে যেখানে ক্যাপাসিটর শ্রেণী সমবায়ে যুক্ত আছে 8 Ω রোধ সঙ্গে এবং j10 Ω ইম্পিড্যান্স এর সঙ্গে সমান্তরাল সবায়ে রয়েছে এখন আমরা কি করব আমরা প্রথমে এই নির্দিষ্ট ব্লকের জন্য মোট ইম্পিডেন্স বের করব সুতরাং ধরা যাক Z হল −j2 এবং 8 j10 এর সমান্তরাল সমন্বয় সুতরাং এখন আমরা এটি সমাধান করে পাবো Z −j28 j10−j2 8 j10 025 −j225 এবং কারেন্ট I0′ হল I0′ j20 4 − j2 Z −2353 j2353 এখন আমরা কারেন্ট এর উৎস নেবো এবং ভোল্টেজের উৎসটিকে শর্ট সার্কিট করবো এখন আমাদের সংশোধিত সার্কিটটি চিত্রটিতে দেখানো হয়েছে যেখানে আমাদের কাছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট এর উৎস রয়েছে এবং ভোল্টেজ উৎসটি শর্ট সার্কিট রয়েছে এখন এক্ষেত্রে আমরা তিনটি লুপ দেখতে পাচ্ছি সুতরাং আমরা কি করবো আমরা লুপ কারেন্ট বের করার জন্য কারশফের ভোল্টেজ সূত্র ব্যবহার করবো 1 নম্বর মেশ এ KVL প্রয়োগ করে পাই 8 j10 − j2I1 − −j2I2 − j10I3 0 মেশ 2 এর জন্য 4 − j2 − j2I2 − −j2I1 − −j2I3 0 মেশ 3 এর জন্য I3 5 সুতরাং আমাদের পরবর্তী কি করতে হবে আমরা I3 এর মান মেশ 1 এবং 2 এর সমীকরণে প্রয়োগ করে পাই 8 j8I1 j2I2 j50 j2I1 4 − j4I2 −j10 এখন আমরা দুটি সমীকরণ পেয়েছি এবং I 1 এবং I 2 দুটি অজানা আমরা এই সমীকরণ দুটিকে ম্যাট্রিক্স আকারে লিখতে পারি

আমরা ডিটারমিনেন্ট নিয়ে পাই এই নির্দিষ্ট সমীকরণ সমাধানের জন্য আমাদের I0′′ −I2 এর মান বের করতে হবে কিন্তু I2 2180 − j8068 2647 j 1176 A আমরা সরল করে পাই কারেন্ট I0′′ সমান I0′′ −I2 −2647 j1176 A আমরা I0 বের করে পাই I0 I0′ I0′′ −5 j3529 612∠14478° A এখন অন্য একটি উদাহরণ নেওয়া যাক এই উদাহরণটি সত্যিই আকর্ষণীয় কারণ এখানে সুপারপজিশন থিওরেম ব্যবহার করে আমাদের 𝛎0 এর মান বের করতে হবে এই নির্দিষ্ট সার্কিটটিতে আমাদের কাছে তিনটি উৎস রয়েছে এবং তিনটিই আলাদা ফ্রিকোয়েন্সিতে কাজ করছে এটি একটি ডিসি ভোল্টেজ উৎস সুতরাং এর অর্থ হল যে এর ফ্রিকোয়েন্সি 0 এখানে আমাদের কাছে ⍵ 5 এর কারেন্ট উৎস রয়েছে এবং এখানে আমাদের কাছে ভোল্টেজ উৎস রয়েছে যেখানে ⍵ 2 সুতরাং যখন আমাদের কাছে বিভিন্ন ফ্রিকোয়েন্সির বিভিন্ন উৎস থাকবে তখন আমরা একবারে একটি উৎস নিয়ে সুপারপজিশন থিওরেম ব্যবহার করব এবং সার্কিটটি সমাধান করব পরিশেষে আমরা আউটপুটটি যোগ করে সার্কিটের চূড়ান্ত আউটপুট পাবো সুতরাং এক্ষেত্রে আমাদের 𝛎0 এর মান নির্ণয় করতে হবে ধরাযাক 𝛎1 𝛎2 𝛎3 হল ভিন্ন ভোল্টেজের রেসপন্স যেখানে 𝛎1 হল 5 V ডিসি উৎসের জন্য 𝛎2 হল 10 cos 2t ভোল্টেজ উৎসের জন্য এবং 𝛎3 হল 2 sin 5t কারেন্ট উৎসের জন্য সুতরাং অন্তিম ভোল্টেজ 𝛎0 𝛎1 𝛎2 𝛎3 হবে এখন একটি সময়ে একটি ভোল্টেজ নেওয়া যাক প্রথমে 5 V ডিসি ভোল্টেজ ধরে নিচ্ছি সুতরাং এটি ওপেন সার্কিট এবং এটি শর্ট সার্কিট হবে আমরা ডিসি ভোল্টেজ উৎসের কথা বলছি এটি আমাদের মনে রাখতে হবে এর মানে হল ইন্ডাক্টর শর্ট সার্কিট এবং ক্যাপাসিটর ওপেন সার্কিট হবে সুতরাং এক্ষেত্রে আমাদের সংশোধিত সার্কিটটি এই চিত্রের মতো দেখতে হবে এর সঙ্গে 1Ω এবং 4Ω এর রোধ থাকবে সুতরাং আমরা 1Ω রোধ এই নির্দিষ্ট বিভাগ থেকে পেয়েছি এবং 4Ω এই বিভাগ থেকে পেয়েছি যেখানে আমাদের কাছে এই দুটির মাঝে ক্যাপাসিটর রয়েছে কিন্তু ক্যাপাসিটর ওপেন সার্কিট এবং এটি শর্ট সার্কিট হবে সুতরাং বাম দিকের 2Ω রোধ শর্ট সার্কিট হবে সুতরাং আমাদের কাছে শুধুমাত্র 1Ω এবং 4Ω এর রোধ এবং 5 ভোল্ট এর ভোল্টেজের উৎস থাকবে এখন আমাদের কি করতে হবে আমাদের 1Ω রোধের সাপেক্ষে ভোল্টেজ নির্ণয় করতে হবে সুতরাং আমরা ভোল্টেজ ডিভিশন ব্যবহার করতে পারি −𝛎1 114 1 V এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা 𝛎2 এর ক্ষেত্রে 5 ভোল্ট ডিসি উৎস এবং 2 sin 5t কারেন্ট উৎস 0 তে নির্ধারণ করব সুতরাং এর মানে হল যদি আমরা এই চিত্রটি দেখি তখন এটি 0 এবং এটি আবার 0 হবে এখন এটি শর্ট সার্কিট এবং এটি ওপেন সার্কিট হবে সুতরাং এর ক্ষেত্রে সংশোধিত সার্কিট কি হবে আমাদের কাছে ক্যাপাসিটর এর সঙ্গে 4Ω এর রোধ সমান্তরাল সবায়ে এবং ইন্ডাক্টর এর সঙ্গে 1Ω এর রোধ শ্রেণী সমবায়ে রয়েছে সুতরাং পরবর্তী কাজ আমাদের কি করতে হবে যদি আমরা স্মরণ করি যা আগেই আলোচনা করেছি নোডাল এবং মেশ বিশ্লেষণ করতে হলে প্রথমে আমাদের উপাদানগুলিকে ফ্রিকোয়েন্সি ডোমেনে রূপান্তরিত করতে হবে সুতরাং এই নির্দিষ্ট সার্কিটটি বিশ্লেষণ এর জন্য আমাদের প্রথমে এই সার্কিটটিকে ফ্রিকোয়েন্সি ডোমেনে রূপান্তরিত করবো সুতরাং 10 cos 2t ⇒ 10∠0° ⍵ 2 rads 2H ⇒ j⍵L j4 01F ⇒1j⍵c j5 এখন আমরা সার্কিটটি বিশ্লেষণ এর জন্য প্রস্তুত আমাদের 1Ω রোধের সাপেক্ষে ভোল্টেজ 𝛎2 নির্ণয় করা প্রয়োজন এখন এই দুটি উপাদান সমান্তরাল রয়েছে সুতরাং আমরা এই উপাদানগুলিকে সমান্তরাল সমবায়ে নিতে পারি এবং আমরা ইম্পিড্যান্স নির্ণয় করতে পারি সুতরাং ইম্পিড্যান্স Z এর মান কি হবে তাহলে এক্ষেত্রে Z −j5 4 2439 − j1951 অতএব ভোল্টেজ ডিভিশন থেকে পাই 𝛎2 11j4Z10∠0 2498∠ − 3079 V সময় ডোমেনে ভোল্টেজ এর মান হল 𝛎2 2498 cos2t − 3079° V এখন তৃতীয়টি হল কারেন্ট উৎস সুতরাং আমাদের 𝛎3 এর মান নির্ণয় করা প্রয়োজন যখন 5 V ডিসি উৎস এবং 10 cos 2t ভোল্টেজ উৎস শূন্য হবে এর মানে হল উভয়ই শর্ট সার্কিট হবে সংশোধিত সার্কিটটি এই চিত্রটির মতো হবে যেখানে কারেন্ট এর উৎস ক্যাপাসিটর এর সঙ্গে সমান্তরালে রয়েছে তারপর আমাদের কাছে ক্যাপাসিটরের ইম্পিড্যান্স j 2 এবং 4Ω রোধ সমান্তরাল সমবায়ে এবং এর সঙ্গে 1Ω রোধ শ্রেণী সমবায়ে রয়েছে এখন প্রথম কাজ হল আমরা আবার এটি কম্পাঙ্ক ডোমেনে রূপান্তর করবো সুতরাং আমরা এটি কম্পাঙ্ক ডোমেনে রূপান্তরিত করবো 2 sin 5t ⇒ 2∠ − 90° ⍵ 5 rads 2H ⇒ j⍵L j10 01F ⇒1j⍵c j2 তারপর আমাদের 1Ω রোধের সাপেক্ষে ভোল্টেজ নির্ণয় করতে হবে অর্থাৎ 𝛎3 এর মান নির্ণয় করতে হবে সুতরাং আমাদের প্রথম কি করতে হবে প্রথমে আমাদের এই দুটি সমান্তরাল সমবায় নিতে হবে এবং এটি সরল করতে হবে যখন আমরা এই দুটি নেবো তখন ধরা যাক এফেক্টিভ ইম্পিড্যান্স হল Z1 −j2 4 08 − j16 অতএব কারেন্ট ডিভিশন থেকে পাই I1 j101j10Z12∠ − 90 𝛎3 I1 ∗ 1 2328∠ − 80 V সময় ডোমেনে ভোল্টেজ হল 𝛎3 2328 cos5t − 80° V 2328 sin5t 10° V এখন মোট রেসপন্স এর পরিমাণ হল 𝛎0 −1 2498 cos2t − 3079° 2328 sin5t 10° V এখন আমরা দেখতে পাছি যে যখন আমরা ভিন্ন কম্পাঙ্কের ভোল্টেজ উৎস এবং কারেন্ট উৎস সংযোগ করেছি তখন সুপারপজিশন থিওরেম ভালোভাবে কাজ করছে এখন আমরা উৎসের রূপান্তর সম্বন্ধে আলোচনা করবো এখন উৎস রূপান্তরের ক্ষেত্রে কম্পাঙ্ক ডোমেইনে শ্রেণী সমবায়ে যুক্ত ভোল্টেজ উৎস এর সঙ্গে ইম্পিড্যান্স এই কম্বিনেশন কে একটি কারেন্টের উৎসে এবং সমান্তরাল সমবায়ে যুক্ত ইম্পিড্যান্স এ রূপান্তর করা যায় অথবা বিপরীতভাবে হয় এর অর্থ হল যদি আমাদের কাছে কারেন্টের উৎস এর সঙ্গে সমান্তরাল সমবায়ে ইম্পিড্যান্স থাকে তাহলে এটি ভোল্টেজ উৎস এর সঙ্গে শ্রেণী সমবায়ে ইম্পিড্যান্স এ রূপান্তরিত হবে আমরা কীভাবে তা প্রকাশ করব আমরা এটা 𝛎s আকারে প্রকাশ করবো সুতরাং এটি হল ভোল্টেজ উৎস যেটি Zs এর সঙ্গে শ্রেণী সমবায়ে রয়েছে এবং এটিই হল ইম্পিড্যান্স সুতরাং Vs IsZs ⇔ Is VsZsএবং তারপর ইম্পিড্যান্স Zs এর সঙ্গে সমান্তরাল সমবায়ে রয়েছে সুতরাং আমরা ভোল্টেজ উৎস এর সঙ্গে শ্রেণী সমবায়ে ইম্পিড্যান্স থেকে কারেন্টের উৎস এর সঙ্গে সমান্তরাল সমবায়ে ইম্পিড্যান্স এ রূপান্তরিত করতে পারবো যা ছবিতে দেখানো হয়েছে সুতরাং আমরা এই ধারণাটি সার্কিট সমাধানের জন্য ব্যবহার করব একটা উদাহরন নেওয়া যাক আমাদের উৎসের রূপান্তর ব্যবহার করে Vx এর মান নির্ণয় করতে হবে এক্ষেত্রে আমরা কিভাবে উৎসের রূপান্তর করবো আমরা দেখতে পাছি আমাদের কাছে 5Ω রোধের এর সঙ্গে শ্রেণী সমবায়ে সংযুক্ত একটি 20∠ − 90° ভোল্টেজ উৎস রয়েছে সুতরাং আমরা এই নির্দিষ্ট অংশটি ব্যবহার করে সমতুল্য রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে সংযুক্ত কারেন্ট উৎসে রূপান্তরিত করতে পারি এটি একটি কারেন্ট উৎসে রূপান্তরিত হতে পারে সুতরাং Is 20∠ − 90°5 4∠ − 90° এই কারেন্ট এর উৎসটি 5Ω রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে থাকবে এখন যদি আমরা লক্ষ্য করি এই সার্কিটের দুটি পা সমান্তরাল সমবায়ে রয়েছে সুতরাং আমরা আরও সরলীকরণ করতে পারি সমান্তরাল সমবায়ে থাকা 5 এবং 3 j4 থেকে পাবো Z1 5 3 j4 25 j125 আমরা দেখতে পাচ্ছি সমতুল্য ইম্পিড্যান্স Z1 সমান্তরাল ভাবে সংযুক্ত রয়েছে সুতরাং আমরা আবার বলতে পারি যে কারেন্ট উৎস ইম্পিড্যান্স এর সঙ্গে সমান্তরাল ভাবে রয়েছে আমরা এটি ইম্পিড্যান্স এর সঙ্গে শ্রেণী সমবায়ে থাকা ভোল্টেজ উৎসে রূপান্তরিত করতে পারি সুতরাং এক্ষেত্রে ভোল্টেজ উৎসের মান কত হবে ভোল্টেজ উৎসের মান হবে Vx IsZs −j425 j125 5 − j10 V ভোল্টেজ ডিভিসান থেকে পাই Vx 1010 25 j125 4 − j135 − j10 5519∠ − 28° V এখন আমরা বলতে পারি যে সার্কিটের উৎস এর পরিবর্তনের ধারাবাহিক প্রয়োগের মাধ্যমে আমরা নেটওয়ার্কটি সহজ করতে পারি এবং খুব সহজেই Vx এর মান নির্ণয় করতে পারি সুতরাং আমরা আজকের ক্লাস বন্ধ করতে পারি এখানে আমরা উৎস রূপান্তরের পাশাপাশি সুপারপজিশন উপপাদ্য সম্পর্কে আলোচনা করেছি পরবর্তী ক্লাসে আমরা দুটি গুরুত্বপূর্ণ থিওরেম সম্পর্কে আলোচনা করবো যেগুলো আমরা ডিসি সার্কিট এর ক্ষেত্রে আলোচনা করেছি সেগুলো হল থেভেনিন এবং নর্টন এর উপপাদ্যThevenin's and Norton's theorem আমরা যখন বিশ্লেষণের জন্য এসি সার্কিট বিবেচনা করবো তখন আমরা এই থিওরেম আলোচনা করব ধন্যবাদ